এখন যে আমাদের এই 3 টি শর্তাবলী বোঝা গেল রাইটস কী প্রপার্টি কী এবং ইন্টেলেকচুয়াল শব্দটি দ্বারা আমরা কী বোঝাতে চাইছি আমাদের উচিত একটি অবস্থানে থাকা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর জন্য একটি সংজ্ঞা দেওয়া ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর সাধারণত বাণিজ্যিক মূল্যবান ধারণা এবং তথ্যের অ্যাপ্লিকেশনগুলিকে সুরক্ষা দেয় এখন এই শাখার ইন্টেলেকচুয়াল প্রপার্টির রাইটসগুলি সাধারণত ধারণাগুলির প্রয়োগগুলিকে সুরক্ষা দেয় তারা প্রতি ধারণা ধারণাকে সুরক্ষা দেয় না যে এটি এমন একটি যা আমাদের নিজেদের মধ্যে ধারণাগুলি নিজেরাই বুঝতে হবে এটি রক্ষা করা যায় না তবে ধারণাগুলির অ্যাপ্লিকেশন এবং এক্সপ্রেশন্সগুলি সুরক্ষিত হতে পারে এখন সেরা উদাহরণটি হবে বা 1 ইলাস্ট্রেশন টি সাহিত্যকর্ম অপরাধ কল্পকাহিনীর জেনার হবে আপনি দেখতেন যে অপরাধের প্রায় প্রতিটি উপন্যাস হয় হল একটি বাজে বা অন্য কেউ কীভাবে কিছু করতে পারে সুতরাং এটি জেনার সেখানে একটি প্লট আছে যা ঘটেছিল এমন কি আছে এবং সেখানে চরিত্রগুলির একটি সেট রয়েছে যা সমস্ত সন্দেহজনক দেখায় এবং এমন একজন ব্যক্তি আছেন যিনি সেই জিনিসটি সমাধান করতে আসবেন এবং অবশেষে তারা গল্পটিতে কিছুটা বাঁক হতে পারে অপরাধটির সমাধান হয়েছে বা কমপক্ষে যে ব্যক্তি উপন্যাসটি পড়েছেন তাকে এমন ধারণা দেওয়া হয় যে তিনি পেয়েছিলেন যে তিনি কিছু সমাধানের প্রক্রিয়াটির অংশ ছিলেন এখন এই জেনার দীর্ঘকাল ধরে অস্তিত্ব ছিল বিভিন্ন ক্যালিবারের লোকেরা অপরাধ উপন্যাস লিখেছেন এবং তারা সকলেই একই চক্রান্ত অনুসরণ করে এমন একটি ইভেন্ট রয়েছে যা সমাধান করতে হবে এবং কেউ এটি সমাধান করে সর্বাধিক সম্ভাব্য চরিত্রগুলির উপর সন্দেহ রয়েছে এবং অন্য কেউ বাস্তবে অপরাধটি করেছেন এমন ব্যক্তি হিসাবে দেখা দেয় সুতরাং যে হুডুনিট অংশ তিনি কীভাবে অংশ নিয়েছিলেন তা হল অপরাধটি এবং তারপরে কেউ পাঠককে ব্যাখ্যা করে বা বলে যে এই অপরাধ কীভাবে করা হয়েছিল সুতরাং আমি বোঝাতে চাইছি এর অন্যান্য উপায়গুলিও হতে পারে তবে এটি এই জেনার কারণেই এই কথাসাহিত্যটি প্রকৃতির কারণ এটি অনুমানযোগ্য কারণ সেটিংটি সর্বদা একটি অপরাধ এবং কেন অপরাধটি ঘটেছিল বা কীভাবে অপরাধটি ঘটেছিল তার একটি ব্যাখ্যা রয়েছে বা কে অপরাধ করেছে তবে এই জেনার থেকে বেরিয়ে আসা বইয়ের সংখ্যাটি দেখুন এবং আগাথা ক্রিস্টির মতো কিছু লেখক যে লেখায় তিনি এই ঘরানার উপর তাঁর বেশিরভাগ বই লিখেছেন তা দেখুন এবং এখনও প্রতিটি বই আলাদা এটি একই ধারণা হতে পারে এটি একই মূল চরিত্র হতে পারে যিনি এই প্লটগুলি সমাধান করেন তবুও প্রতিটি ধারণাটি আলাদা ফর্ম্যাটে প্রকাশিত হয় এবং কারণ এটি প্রতিটি রূপকে ভিন্ন রূপে প্রকাশ করা হয় কারণ এটি ভিন্ন রূপে প্রকাশিত হয় আলাদা আলাদা থাকতে পারে ঠিক সুতরাং আগাথা ক্রিস্টির সমস্ত বইতে কপিরাইট স্বাক্ষর করে এবং তারা আপত্তি হতে পারে না যে তারা সমস্ত অপরাধের উপন্যাস বা এগুলি সব ফিক্শন সুতরাং তারা সবাই কিছু ক্ষেত্রে হুডুনিট মডেল এই সমস্যাগুলি সমাধান করার জন্য একই নায়ক সুতরাং এটি বলার কারণ হতে পারে না যে ধারণাটি একইরকম থাকে যতক্ষণ ভাবটি আলাদা হয় আপনার এই ধারণাগুলিতে আলাদা আলাদা অধিকার থাকতে পারে এখন এখন বলেছেন যে এখন আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টির রাইটের দিকে তাকানোর উদ্যোগ নিতে পারি ঠিক এখন আমরা এই শর্তাদি বিশ্লেষণ করেছি এবং এই পদগুলি প্রকৃতপক্ষে এমন কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছে যা আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টির রাইটের জন্য প্রচলিত বৈশিষ্ট্য হিসাবে চিহ্নিত করতে পারি যদি না এই বৈশিষ্ট্যগুলি প্রকৃতপক্ষে রাইটের এই গোষ্ঠীকে চিহ্নিত করে প্রথমটি হল তারা আইন দ্বারা সুরক্ষিত যে এটিই প্রথম জিনিস কারণ তারা খুব মূল্যবান তথ্য এবং ধারণা হতে পারে যা আইন সুরক্ষা দেয় না তবে আমরা যখন ইন্টেলেকচুয়াল প্রপার্টির রাইটের বিষয়ে কথা বলি তখন আমরা একটি নির্দিষ্ট রাইটের কথা বলি তা পেটেন্ট হল এটি কপিরাইট ট্রেডমার্ক ডিজাইনের আলোর একটি তালিকা রয়েছে যা সুরক্ষা মঞ্জুর করে সুতরাং প্রথম কথাটি হল এগুলি প্রয়োগযোগ্য সুতরাং যখন আমরা অধিকার বলি তখন আমাদের অর্থ প্রয়োগযোগ্য সুতরাং এটি ইন্টেলেকচুয়াল প্রপার্টি হিসাবে যোগ্য হওয়ার যোগ্যতার জন্য প্রথম জিনিস যা এটি প্রয়োগযোগ্য হতে হবে এটি একটি রাইটের প্রকৃতির হওয়া উচিত তাদের অধিকার হওয়া উচিত কারও কারও দ্বারা এটি ব্যবহার করা কিছু দাবি করতে পারে এবং যদি ভায়োলেশন হয় এই রাইটের একটি প্রতিকার করা উচিত সুতরাং পেটেন্টগুলি সুরক্ষা অফার করে যদি কোনও পেটেন্টের ইনফ্রিঞ্জমেন্ট হয় বা ভায়োলেশন হয় তবে এমন একটি প্রতিকার রয়েছে যা আপনি সেই ব্যক্তিকে সেই জিনিসটি না করতে বলতে বাধা দিতে পারেন বা আমরা আর্থিক ক্ষতিপূরণ বা ক্ষয়ক্ষতি যা বলি তা দাবি করতে পারেন সুতরাং প্রথম জিনিসটি তারা প্রয়োগযোগ্য দ্বিতীয় বৈশিষ্ট্যটি হল এগুলি সাধারণ সম্পত্তি থেকে পৃথক হয় আমরা এই রাইটগুলি ইন্ট্যাঙিবেল শব্দটি ব্যবহার করতে পারি আপনি এগুলিকে স্পর্শ করতে এবং অনুভব করতে পারবেন না তবে তারা শেষ পণ্যটিতে কোনও উপায়ে প্রকাশ পায় এবং সেগুলি ইন্ট্যাঙিবেল তাই তাদের কোনও উপায়ে বর্ণনা করা দরকার সুতরাং বিবরণ অংশ বর্ণনামূলক অংশটি স্বীকৃতি দেওয়ার বিভিন্ন ধরণের দিকে পরিচালিত করেছে পেটেন্টে এটি পেটেন্ট স্পেসিফিকেশন নামে পরিচিত এমন কিছু দ্বারা লিখিতভাবে বর্ণনা করা হয়েছে এবং এই পেটেন্ট স্পেসিফিকেশনটির অধীনে একটি প্রক্রিয়া বৃদ্ধি পায় যা আমরা পেটেন্ট অফিসের মধ্যে পেটেন্ট প্রসিকিউশন বলি এবং এটি পেটেন্ট হিসাবে প্রকাশিত হয় পুরো সম্পূর্ণ প্রক্রিয়াটিকে খুব সহজ ভাষায় আমরা এটিকে রেজিস্ট্রেশন বলতে পারি সুতরাং রাইটসগুলি তারা প্রয়োগযোগ্য এবং তারা রেজিস্টার্ড হওয়ার জন্য একইভাবে সক্ষম ডিজাইনের জন্য বর্ণনা করা যেতে পারে এবং তারা ট্রেডমার্ক হিসাবে রেজিস্টার্ড হতে পারে ট্রেডমার্কগুলি বর্ণনা করা যেতে পারে এবং সেগুলি কপিরাইট হিসাবে রেজিস্টার্ড হতে পারে কপিরাইটের বর্ণনা দেওয়া যেতে পারে এবং তারাও করতে পারে রেজিস্টার্ড হতে হবে তবে বার্ন কনভেনশন নামে পরিচিত একটি আন্তর্জাতিক ব্যবস্থার কারণে এটি প্রয়োগের জন্য কোনও কপিরাইটের রেজিস্ট্রেশনের প্রয়োজন হয় না আপনি অনেকগুলি বইতে প্রকাশনা দেখতে পেতেন প্রাথমিক পৃষ্ঠাগুলিতে কপিরাইট নোটিশ রয়েছে যেখানে লেখক বা প্রকাশক কপিরাইট ধারণ করে বিভিন্ন ওয়েবসাইটের ফুটারে আপনি খুঁজে পেতে পারেন একটি কপিরাইট নোটিশ রয়েছে আপনি একটি কপিরাইট নোটিশ দিয়েছেন এবং সম্ভবত কোনও সত্তার সাথে নাম এবং এটি যে বছর প্রকাশিত হয়েছিল এবং যে বছর প্রকাশিত হয়েছে তা যথেষ্ট ভাল আপনি যে রাইট এর ওনার তা বলার জন্য সুতরাং কপিরাইট এমন একটি ব্যতিক্রম যেখানে এটির প্রয়োগের জন্য আপনার এটি রেজিস্ট্রেশন করার দরকার নেই তবে এটি রেজিস্ট্রেশন এর কোনও সম্ভাবনা রয়েছে যাতে আপনি এটি রেজিস্ট্রেশন করতে পারেন সুতরাং এটি দ্বিতীয় অংশটি হল ইন্টেলেকচুয়াল প্রপার্টির অধিকার সম্পর্কে প্রথম জিনিসটি হল তারা যে দ্বিতীয় জিনিসটি বর্ণিত হতে পারে এবং একযোগে রেজিস্ট্রেশন হতে সক্ষম হয় তাই এটি দ্বিতীয় অংশ এগুলি রেজিস্ট্রেশন হতে পারে যা পুরোপুরি অনেক কিছুই এনে দেয় সেখানে একটি অফিস রয়েছে যেখানে একটি কর্তৃপক্ষ রয়েছে যা সঠিক বিশ্লেষণ করে এটি দেয় এবং যাচাই করে তোলে এবং তারপরে এটি অন্য জিনিসগুলির সাথে যাচাই করে এবং তারপরে আপনাকে একটি উপাধি দেয় সুতরাং পেটেন্ট আইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটিকে পেটেন্ট প্রসিকিউশন বলা হয় পেটেন্ট অফিসে তখনই ঘটে যখন পেটেন্টের স্পেসিফিকেশনের লিখিত অংশটি প্রসিকিউশন প্রক্রিয়াতে চলে যায় সেখানে একজন ব্যক্তি অনুদানের অধিকার পান যখন আমরা কোনও অনুদানের অর্থ আপনার অর্থ পেটেন্টের টাইটেল তাই এনফোর্সমেন্টenforcement রেজিস্ট্রেশন হয় ন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস সম্পর্কে তৃতীয় জিনিসটি হল আপনি সহজেই এটিকে রেপ্লিকেট করতে পারেন এখন আমি এই প্রশ্নটি জিজ্ঞাসা করেছি উইন্ডোজ 7 বলে উইন্ডোজের প্রথম অনুলিপি নিয়ে মাইক্রোসফ্টের কত ব্যয় করতে হবে এটি কয়েক মিলিয়ন ডলার হবে কারণ আপনি তাদের RD র দিকে তাকান কারণ তাদের কর্মীদের বেতন পুরোপুরি অনেক কিছুই চলে যেত উইন্ডোজ 7 এর প্রথম অনুলিপি তৈরি করতে উইন্ডোজ 7 এর অন্য অনুলিপি তৈরি করতে কারও কত খরচ হবে কোনও কিছুর পরে আপনি হার্ড ড্রাইভে বা পেনড্রাইভটিতে সিডি থাকা যা কিছু আছে তা অনুলিপি করতে পারেন যদি এটির করার ক্ষমতা রাখে তবে দ্বিতীয় অনুলিপিটি তৈরির জন্য ব্যয়টি কিছুই নেই সুতরাং এটি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর আরও একটি বৈশিষ্ট্য নির্ধারণ করে ঠিক প্রথম অনুলিপিটি পাওয়া শক্ত তবে প্রথম অনুলিপিটি বের হয়ে গেলে এটি সহজেই রেপ্লিক্যাবেল এখন এটি বইয়ের ক্ষেত্রেও সত্য বইগুলি লেখক বইটি লেখতে কয়েক বছর সময় নিতে পারে বইটি স্ক্যান করতে খুব বেশি লাগে না এবং পুরো পাইরেটেড বইয়ের অনুলিপি কোথাও রেখে দেয় একইভাবে কোনও সিনেমা সম্পূর্ণ হতে কয়েক মাস বা কয়েক বছরের প্রচেষ্টা নিতে পারে তবে আমরা প্রেক্ষাগৃহে সিনেমাটির স্ক্রিনিংয়ের মাত্র কয়েক দিনের মধ্যে পাইরেটেড সংস্করণগুলি প্রকাশিত হওয়ার বিষয়ে ক্রমাগত শুনতে পাই এই সমস্ত জিনিস আমাদের জানায় যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি তৈরি করা শক্ত যদিও এটির অনুলিপি করা সহজ এখন এটি অন্য একটি বৈশিষ্ট্য যা এটি সহজেই পুনরুত্পাদন করা যেতে পারে তবে আরও একটি বৈশিষ্ট্য যা সাধারণ নয় তবে তবুও এটি একটি বৈশিষ্ট্যটি হল সত্য যে এটি ইন্টেলেকচুয়াল প্রপার্টি তৈরির জন্য প্রচেষ্টা প্রয়োজন যেমনটি আমরা বলেছিলাম এর সাথে বুদ্ধিবৃত্তিক প্রচেষ্টা জড়িত রয়েছে তবে একটি আধুনিক বিশ্বে আজকের বিশ্বে মাঝে মাঝে এই প্রচেষ্টাটি গবেষণা এবং বিকাশ থেকে আসে এবং কখনও কখনও এটির জন্য অনেক লোক একত্রিত হয় ইন্টেলেকচুয়াল প্রপার্টি তৈরি করতে বিশেষত যখন আমরা আবিষ্কারগুলির কথা বলি এবং আজ সেই দিনগুলি হয় যেখানে আবিষ্কারক হতে পারে তার গ্যারেজে এবং নতুন কিছু নিয়ে এসেছি আজ বিজ্ঞান এবং প্রযুক্তি এমন পর্যায়ে উন্নতি করেছে যে বেশিরভাগ উদ্ভাবন এবং এটি বিজ্ঞান ও প্রযুক্তিতে বৈজ্ঞানিক ক্ষেত্রে একাডেমিক লেখার ক্ষেত্রেও সত্য বেশিরভাগ সময় তারা সহকারী হয় আমরা খুব কমই একটি ব্যক্তির লেখা কাগজগুলি খুঁজে পেতে পারি সুতরাং পেটেন্টগুলির পক্ষে অনেকগুলি পেটেন্ট হল এটি বিভিন্ন সময়ে দলগুলির দ্বারা দলবদ্ধ প্রচেষ্টা করা হয় যা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে তারা তাদের প্রচেষ্টা একত্রিত করে এবং তারা একটি উদ্ভাবন নিয়ে আসে সুতরাং তারা গোষ্ঠী প্রচেষ্টা সুতরাং চতুর্থ বিষয়টি এই রাইটসগুলি তৈরি করার জন্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রয়োজন সুতরাং এগুলি মনের সৃষ্টি তবে এই রাইটসগুলি তৈরি করার জন্য এটির একটি প্রচেষ্টা প্রয়োজন অন্য বৈশিষ্ট্য বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রকৃতির অন্তর্নিহিত কিছু হল এই অধিকারগুলি তৈরি হয়ে গেলে তারা মূল্যবান হয় বাণিজ্যিক মূল্য আছে বা এই রাইটসগুলি ব্যবসায় এবং ব্যবসায়িকভাবে ব্যবহার করা যেতে পারে এগুলি তাদের কিছুকে মূল্যবান করে তোলে সুতরাং তারা প্রয়োগ করার জন্য সক্ষম তারা নিবন্ধিত হতে পারে তাদের বহু সংখ্যায় পুনরুত্পাদন করা যেতে পারে এটি তাদের একসাথে অনেক লোকের দ্বারা সৃষ্টিশীল প্রচেষ্টা তৈরি করার প্রচেষ্টা জড়িত এবং এর বাণিজ্যিক মূল্য রয়েছে এখন এই 5 টি পয়েন্ট যা আমরা চেষ্টা করার চেষ্টা করেছি যেগুলি ইন্টেলেকচুয়াল প্রপার্টির প্রকৃতির সংজ্ঞা দেয় অর্থনীতিবিদরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি বুঝতে আরও 2 পদ ব্যবহার করেছেন তারা বলে যে এটি দ্বারা ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রকৃতি হল নন রাইভালরাস এবং এটি নন এক্সক্লুডবল নন রাইভালরাস মানে 1 জন ব্যক্তির দ্বারা ইন্টেলেকচুয়াল প্রপার্টির ব্যবহার বিদ্বেষ সৃষ্টি করে না বা অন্য কোনও ব্যক্তির দ্বারা একই ইন্টেলেকচুয়াল প্রপার্টি intellectual property উপভোগ করে না এখন ইন্টেলেকচুয়াল প্রপার্টির নন রাইভালরাস প্রকৃতি বুঝতে আসুন খালি ঘরটি খালি ঘর যা সাধারণ শ্রেণিকক্ষের আকারের আকারে কল্পনা করা উচিত আপনি কেবল একটি খালি ঘর কল্পনা করুন এবং কল্পনা করুন যে আপনার এই খালি ঘরটির মালিকানার উপর আপনার সম্পূর্ণ ক্ষমতা রয়েছে খালি রুম এখন যদি আপনার মধ্যে একটি উদ্যোক্তা মনোভাব থাকে এবং আপনি এই ঘরটি দিয়ে কিছু অর্থোপার্জন করতে চান তবে একাধিক উপায় রয়েছে যাতে আপনি এই ঘরটি অর্থোপার্জনে ব্যবহার করতে পারেন কয়েকজন লোককে ঘুমানোর জন্য আপনি এই ঘরটি ভাড়া নিতে পারেন আপনার কাছে কিছু বাঙ্কার বিট থাকতে পারে এবং আপনি এটিকে কিছু অর্থ উপার্জন করতে পারেন এখন আপনি যদি আরও কিছুটা প্রসারিত করতে চান তবে আপনি ঘরটিকে একটি শ্রেণিকক্ষে রূপান্তর করতে পারবেন যার মাধ্যমে আপনি আরও বেশি লোককে ঘুমাতে বসতে পারেন এবং আপনি আরও কিছু অর্থোপার্জন করতে পারেন বা আপনি আপনার এন্টারপ্রাইজটিকে অন্য 1 তে পরিবর্তন করতে পারেন এখন আপনি যদি আরও এন্টারপ্রাইসিং হন এবং আপনি যদি আরও বেশি লোকের মধ্যে প্রবেশ করতে চান তবে আপনি সমস্ত আসবাব সরিয়ে এটি এমন জায়গায় তৈরি করতে পারবেন যেখানে লোকেরা আসে এবং একে অপরের সাথে সামাজিকভাবে মিলিত হতে পারে যে কারণেই তারা খেতে পারত কারণেই তারা কথা বলতে পারে একে অপরের কাছে এবং যদি আপনি সত্যিই এটিকে প্রসারিত করতে চান তবে আপনার এমন কোনও পার্টি থাকতে পারে যেখানে লোকেরা একে অপরের সাথে সান্নিধ্যে থাকতে আপত্তি করে না এখন এগুলি এমন জিনিস যা আপনার আসল সম্পত্তি যা আপনার ঘরটি ব্যবহার বা সর্বাধিক করতে ব্যবহার করতে পারেন এখন সর্বোত্তমভাবে এবং লোকদের সহনশীলতার স্তরের উপর নির্ভর করে আপনি সেই ঘরে 100 জন লোককে ঘিরে ফেলতে পারেন হ্যাঁ শক্ত হয়ে যায় বাতাসটি গরম বায়ুচলাচল সমস্যা হয়ে দাঁড়ায় তবে এখনও যদি লোকেরা সহিষ্ণুতার এই সীমাটিকে সীমাবদ্ধ করে তবে আপনি 100 এ ধাক্কা দিতে সক্ষম হতে পারেন গড় আকারের একটি ঘরে লোকেরা এখন যদি আপনি 500 লোককে সেই ঘরে রাখার চেষ্টা করেন তবে তারা আপনার দোরগোড়ায় পুলিশ হতে পারে কারণ এটি কেবল সম্ভব নয় সুতরাং এটি আমাদের জানায় যে আসল সম্পত্তিটির উপভোগের সীমাবদ্ধতা রয়েছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর ক্ষেত্রে যখন এই সীমাবদ্ধতা থাকে তখন সেখানে থাকে না একটি বেস্ট সেলিংয়ের বইটি কল্পনা করুন যে 1 জন লোক কতবার পড়তে পারে হ্যাঁ যে ব্যক্তি এটি পড়ছেন তিনি হলেন হ্যাঁ পড়ছেন এমন ব্যক্তি যার পাশে বসে আছেন এই ব্যক্তির আশেপাশে একদল লোক বলতে পারেন এটি একটি নতুন বই যা প্রকাশিত হয়েছে প্রথমবারের মতো কেউ 12 ঘন্টা সারিতে দাঁড়িয়ে বইটি ধরে নিয়েছে যে এটি একটি খুব জনপ্রিয় বই আপনার একটি গ্রুপ থাকতে পারে পৃষ্ঠাগুলি সন্ধান এবং এটি পড়ার আশেপাশে ধাক্কা খাওয়ার আপত্তি নেই এমন বন্ধুরা আপনি যদি আরও সৃজনশীল হন তবে আপনি পৃষ্ঠাটি স্ক্যান করে কম্পিউটার স্ক্রিনে রাখতে পারেন বা এটি কম্পিউটারের স্ক্রিনে প্রজেক্ট করতে পারেন এবং পুরো লোকেরা পড়তে পারে এমনকি যদি আপনি এটি আরও প্রসারিত করেন তবে আপনি পৃষ্ঠাটি স্ক্যান করতে পারেন এটি ক্লাউডের উপরে রেখে দিতে পারেন এবং যেই নথিতে অ্যাক্সেস রয়েছে এমন যে কেউ এটি দেখতে পেল এবং এটি লক্ষ লক্ষ লোকের মধ্যে চলে যেতে পারে এটি আপনার যতগুলি ডিভাইস রয়েছে তাতে দেখতে পাওয়া যাবে সুতরাং এটি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর ট্রেড যা এটিকে আসল সম্পত্তি থেকে পৃথক করে বাস্তব সম্পত্তির ভোগের সীমা থাকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর ভোগ করার কোনও সীমা নেই এটি আমরা 1 দ্বারা ব্যবহৃত নন রাইভালরাস বলতে যা বোঝাতে চাইছি তা অন্য একজনের উপভোগটি কেড়ে নি সুতরাং সমস্ত লোক যাঁরা একজন ব্যক্তির চারপাশে ভিড় করে বেস্ট সেলিং বইয়ের একটি অনুলিপি সমানভাবে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস উপভোগ করে তারা রাইটসকে প্রভাবিত না করে বা অন্য ব্যক্তির উপভোগের অংশটিকে একইভাবে ব্যবহার না করেই এটি ব্যবহার করতে সক্ষম হয় সময় লোকেরা ঘরে ঢুকে পড়লে তা অন্যরকম হত লোকেরা ঘর ব্যবহার করতে পারে এমন সীমাবদ্ধতা রয়েছে যেখানে কোনও ইন্টেলেকচুয়াল প্রপার্টি কীভাবে ব্যবহার করা যায় তার কোনও সীমা নেই সুতরাং এটিই ইন্টেলেকচুয়াল প্রপার্টির নন রাইভালরাস প্রকৃতি হিসাবে পরিচিত ইন্টেলেকচুয়াল প্রপার্টি নন এক্সক্লুডবল হয় এটি আরও একটি বৈশিষ্ট্য যা তারা দেখেছে এটি এক্সক্লুডবল হয় যে কেউ কেউ ইন্টেলেকচুয়াল প্রপার্টি ব্যবহার করতে পারেন এবং আপনি উদাহরণস্বরূপ অন্যকে এটি ব্যবহার করা থেকে বিরত রাখতে পারবেন না কেউ একটি বই স্ক্যান করে ইউটিউবের লাইভ টেলিকাস্টে রাখতে পছন্দ করে সুতরাং তিনি যা করছেন তা হল তিনি কেবল একটি পৃষ্ঠা ধরে রেখেছেন এবং লোকদের পৃষ্ঠাটি পড়ার জন্য পর্যাপ্ত সময় দিচ্ছেন তারপরে তিনি পরবর্তী পৃষ্ঠায় চলেছেন এবং তিনি কেবল এটি একটি ক্যামেরার সামনে ধারণ করছেন এবং তিনি ইউটিউবে লিভস্ট্রামিং চালাচ্ছেন সুতরাং বইটি যে কোনও সংখ্যক লোকের জন্য সরাসরি দেখার জন্য উপলব্ধ এখন তিনি এটি ইতিমধ্যে ইউ টিউবটিতে রেখেছেন এমন কোনও উপায় নেই যা আপনার ইউ টিউবটিতে অ্যান্সেস পেয়েছেন তা উপভোগ করা থেকে আপনি বাদ দিতে পারবেন না সুতরাং এটি একবারে এমনভাবে রাখা হয়েছে যাতে অন্যরা এটি দেখতে পারে এমন উপায় নেই যে আপনি অন্যকে বাধা দিতে বা বাদ দিতে পারেন না সুতরাং এটি আবার এমন একটি বৈশিষ্ট্য যা ইন্টেলেকচুয়াল প্রপার্টি উপভোগ করে একবার কোনও ওষুধ বলে যে এটি একটি জীবন রক্ষাকারী ওষুধবাজারে বেরিয়ে এসেছে এই ওষুধটি প্রস্তুতকারী প্রস্তুতকারকের প্রতিযোগীদের পক্ষে এটি সম্ভব ওষুধটি এটি বিশ্লেষণ করতে এবং এমনকি প্রস্তুতকারকের কাছে ফিরে না গিয়ে এটির অনুলিপি তৈরি করতে হবে সুতরাং এটি একবার বের হয়ে যাওয়ার পরে কোনও উপায় নেই আপনি লোকেদের এর প্রভাব গ্রহণ থেকে বা এই নির্দিষ্ট জিনিসটি কীভাবে হয়েছিল তা বোঝার ক্ষেত্রে বাদ দিতে পারবেন না এই দুটি বৈশিষ্ট্য নন রাইভালরাস এবং নন এক্সক্লুডেবেল দেওয়া যায় না এমন প্রকৃতি যা অর্থনীতির পাবলিক পণ্য হিসাবে পরিচিত তাকে ভাগ করে নেওয়া হয় সংজ্ঞা অনুসারে পাবলিক পণ্যগুলি জাতীয় সুরক্ষার জন্য এবং নন এক্সক্লুডেবেল আপনি জাতীয় নিরাপত্তা থেকে লোকজনকে বাদ দিতে পারবেন না সবাই তা পায় এবং আপনি স্পষ্টভাবে বলতে পারবেন না যে জাতীয় সুরক্ষা কেবলমাত্র কয়েকটি লোকের জন্য কারণ যদি দেশগুলির সীমানা হয় তবে ভিতরে থাকা প্রত্যেকে এর সুবিধা পেয়ে যায় এখন মেধা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর কোনও সম্মত সংজ্ঞা নেই আমাদের কোনও একমত সংজ্ঞা নেই প্রকৃতপক্ষে আমি যেমনটি উল্লেখ করেছি যে আপনি যদি কোনও অভিধান দেখেন যার অর্থ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর এমন রাইটস হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে যা বাণিজ্যিক মূল্যবান ধারণা এবং তথ্যের প্রয়োগগুলি রক্ষা করে সুতরাং একটি সংজ্ঞা সৃজনশীল শ্রমের পণ্যগুলিকে যা রাইটস সুরক্ষিত করে এমন অন্য সংজ্ঞা যা আপনি এর চারপাশে একাধিক সংজ্ঞা পাবেন এবং কিছু সংজ্ঞা আসলে আপনাকে এমন জিনিসগুলির একটি তালিকা দেবে যা এটি মুদি তালিকার মতো জিনিসের একটি তালিকা এবং বলুন যে এগুলি হল উদাহরণস্বরূপ সমস্ত ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস ডব্লিউআইপিও যার অর্থ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানিজশন যা ইউনাইটেড নেশনস এর অধীনে একটি আন্তর্জাতিক সংস্থা যা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস নিয়ে কাজ করে ডাব্লুআইপিওর একটি সংজ্ঞা রয়েছে এটি একটি বিস্তৃত সংজ্ঞা বা যা মুদি তালিকার মতো এটি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর আওতায় বহু জিনিস অন্তর্ভুক্ত করে এটি সেই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করে যার উপরে রাইটস প্রকাশিত হয় এবং এটি প্রকৃত রাইটস সম্পর্কেও কথা বলে এখন আপনি ডাব্লুআইপিও সংজ্ঞাতে পাবেন যে তারা যে ট্রেডমার্কের ডিসাইন্স এবং অনুরূপ অধিকার সম্পর্কে তারা যে কপিরাইটগুলি নিয়ে কথা বলে তার পেটেন্ট সম্পর্কে কথা বলে ডাব্লুআইপিও সংজ্ঞা নিয়ে সমস্যাটি হল ডাব্লুআইপিওস সংজ্ঞাটি নতুন এবং উদীয়মান ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর যত্ন নেয় না কিছু ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর রয়েছে যা আমরা বলার সাথে সাথে উদ্ভূত হয় যা এটি ফ্যাক্টারে নেয় না দ্বিতীয়ত এমন কোনও গজ নেই যেখানে আপনি বৌদ্ধিক সম্পত্তির অধিকার বুঝতে পারবেন এটি কেবল সেখানে নেই সুতরাং আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর সংজ্ঞাটি সঠিকভাবে প্রকাশ করতে পারি যেগুলি এমন অধিকার হিসাবে বিবেচিত হয় যা একটি নির্দিষ্ট প্রকৃতির অন্তর্গত যা মানুষের শ্রম থেকে সৃষ্ট সৃজনশীল এবং বৌদ্ধিক পণ্যগুলিকে রক্ষা করে বা আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর প্রকাশ হতে পারে এমন জিনিসের একটি তালিকা থাকতে পারে তবে তাই ডাব্লুআইপিও সংজ্ঞাটি সংজ্ঞা যা একটি অন্তর্ভুক্ত তালিকা এবং তারা তালিকায় আসতে পারে এমন নতুন জিনিস হতে পারে তবে সেখানে ডাব্লুআইপিও সংজ্ঞা সৃজনশীল শ্রমের পণ্য হিসাবে উল্লেখ করা ছাড়া এটি প্রস্তাব করে না যা আমাদের আরও কিছু দেয় না ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস সংজ্ঞায়িত করার জন্য আমাদের অভিন্ন সংজ্ঞা আছে বিভিন্ন ধরণের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস রয়েছে এবং তারা যে পণ্যটির উপর তারা প্রকাশ করেছিল বা প্রকৃতির মানব সৃজনশীল প্রচেষ্টা থেকে বেরিয়ে আসা শেষের পণ্যটির প্রকৃতি দ্বারা পৃথক হয় আমরা যখন মানুষের সৃজনশীল শ্রমের অধিকারের ক্ষেত্রে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস সংজ্ঞাটি বেছে নিই যা নিজেই কিছু সমস্যা তৈরি করে কারণ আমাদের আজ ভৌগলিক ইঙ্গিত বলে কিছু রয়েছে যেখানে কোনও মানবিক সৃজনশীল প্রচেষ্টা প্রযুক্তিগতভাবে জড়িত নয় সুতরাং তবে তবুও যখন আমরা মানব সৃজনশীল শ্রমের উপর জোর দিই তখন আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টির উত্স উল্লেখ করছি কারণ কপিরাইট এবং পেটেন্টের মাধ্যমে ইন্টেলেকচুয়াল প্রপার্টির উদ্ভব হয়েছিল যে দুটি প্রাথমিক অধিকার যা আত্মপ্রকাশ করেছিল সুতরাং বিভিন্ন ধরণের রয়েছে এবং প্রতিটি প্রকার বিভিন্ন ধরণের পণ্যকে বোঝায় নিদর্শনগুলি আবিষ্কারগুলি রক্ষার জন্য ব্যবহৃত হয় এবং যখন আমরা উদ্ভাবনের কথা বলি তখন আমরা প্রযুক্তিগত আবিষ্কারগুলি উল্লেখ করছি কপিরাইট কপিরাইটগুলি সাহিত্য ও সৃজনশীল কাজগুলি সাহিত্য শৈল্পিক কাজ সাউন্ডট্র্যাক ভিডিও চিত্রনাট্য কম্পিউটার প্রোগ্রাম এবং সম্পূর্ণ অনেক কিছু রক্ষা করতে ব্যবহৃত হয় ডিসাইন্স ডিসাইন্স চোখের দ্বারা পৃথক করা যায় এমন সুরক্ষার জন্য ব্যবহার করা হয় উদাহরণস্বরূপ পেটেন্টগুলির ল থেকে ডিজাইনের ল পৃথক কারণ ডিজাইনগুলি কার্যকরী কিছু রক্ষা করতে ব্যবহৃত হয় না ডিসাইন্স এমন কিছু সুরক্ষার জন্য ব্যবহৃত হয় যা চোখের কাছে আবেদন করে এমন কিছু যা চোখের কাছে দৃষ্টি আকর্ষণীয় তবে এর পিছনে কোনও কার্যকারিতা নেই ট্রেডমার্ক ট্রেডমার্ক শব্দের প্রতীকগুলিকে রক্ষা করতে ব্যবহার করা হয় যা বাণিজ্যের জন্য দায়ী করা যেতে পারে জিওগ্রাফিকাল ইন্ডিকেশন্স নির্দিষ্ট পণ্য ব্যবসায়ের গোপনীয়তার উত্স নির্দেশ করতে ব্যবহার করা যেতে পারে ব্যবসায়ের সাথে সম্পর্কিত তথ্য সুরক্ষার জন্য যা তথ্যের মালিক হিসাবে রাখতে চায় গোপন এবং অন্যান্য ইন্টেলেকচুয়াল প্রপার্টির রাইটস এর রয়েছে যা আমরা এগিয়ে যাওয়ার সাথে সাথে কিছু বিশদে আলোচনা করব